আমি IIT কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী ম্যানেজিং পরিষেবা ও আজকের পৃথিবীতে সমকালীন ইস্যু নিয়ে গত 8 সপ্তাহ ধরে আমরা ইন্টারঅ্যাক্ট করছি সেখানে সব বিজনেস আরো বেশি করে পরিষেবার লজিক দ্বারা চালিত অষ্টম সপ্তাহের এই শেষ আলোচনাতে আমি তিনটি জিনিস করবার চেষ্টা করছি সর্বপ্রথম আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পরিষেবা সিস্টেমের হিসাবে হোলিস্টিক পথ নিয়ে

আমি দুই প্রকার পরিষেবা অথবা পরিষেবা ব্যবসার দিকে দৃষ্টিপাত করছি যার একটি কোনো ইনকাম্বেন্ট ব্যবসা যার অর্থ সেটি অলরেডি পরিষেবায় আছে ও একটি নির্দিষ্ট মার্কেট অবস্থানে আছে তাছাড়া আমি নতুন পরিষেবা ব্যবসা নিয়ে ও আলোচনা করতে যাচ্ছি এবং উভয় ক্ষেত্রেই একজন কিভাবে পরিষেবা ব্যবসা ম্যানেজ করার জন্য হোলিস্টিক ও সিস্টেম দৃষ্টিকোণ নিতে পারে সেটা নিয়ে কথা বলবো আমরা যদি একটি বর্তমান কম্পানি নেই যে পরিষেবা ব্যবসাতে রয়েছে যারা একটি স্ট্র্যাটেজিক অডিট ও অ্যাসেসমেন্ট করে দেখছে ওরা কি অবস্থায় আছে ও কোথায় যেতে পারে কি কি বিভিন্ন বিকল্প তাদের কাছে আছে কিভাবে সেই সুযোগের মূল্যায়ন করা যায় আমরা যদি পৃথক পৃথকভাবে দেখি মানুষ পদ্ধতি প্রযুক্তি পজিশনিং এদের ক্ষেত্রে ওঠা ইস্যু নিয়ে আমরা বারবার আলোচনা করেছি আজ এইসব গুলি একসাথে দেখার চেষ্টা করছি এবং একইসঙ্গে আপনাকে কিছু নির্দেশ দেবো প্রত্যেকটি বিষয় কিভাবে পাঠ্য পুস্তকের চ্যাপ্টারের সঙ্গে রিলেট করবে আপনাদের নিশ্চয়ই মনে আছে এটি আপনার টেক্সটবুক পিয়ারসন দ্বারা প্রকাশিত পরিষেবা মার্কেটিং আমার সঙ্গে দুজন কো অথর প্রফেসর Lovelock ও প্রফেসর Wirtz বইটি লিখেছেন আমি বর্তমানে উপলব্ধ সপ্তম এডিশন রেফার করছি আমি সবাইকে উৎসাহ দিচ্ছি যারা সব সেশন না হলেও কিছু সেশন এটেন্ড করেছেন আপনারা পরীক্ষার জন্য রেজিস্টার করুন কারণ আমি মনে করি আপনি পুরনো কিছু লেকচারে ফিরে যেতে পারেন আপনার সেই সুযোগ আছে আপনি টেক্সটবুক রেফার করতে পারেন আজকের আলোচনার সাহায্যে আপনি জানবেন কি সিক্যুয়েন্সে আপনি টেক্সটবুক দেখবেন এবং পরীক্ষা সহজেই সামলাতে পারবেন পরীক্ষাতে অধিকাংশ কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন এবং কিছু প্রশ্নের ছোট উত্তর দিতে হবে বিভিন্ন সাবমিশনের কোয়ালিটিতে যা আমি রিভিউ করেছি যা বর্তমানে ফোরামে উপলব্ধ আমি নিশ্চিত আপনাদের অধিকাংশ খুব ভালো পরীক্ষা দেবেন শুভেচ্ছা জানাই আসুন এখন স্ট্র্যাটেজিক পরিষেবা দৃষ্টির প্রেক্ষিতে রিভিউ করি এই পয়েন্টগুলোযেমন গুরুত্বপূর্ণ মার্কেট অংশের কি কি বৈশিষ্ট্য আপনি মনে করুন সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং স্ট্র্যাটেজিক ভ্যালু প্রপোজিসন তৈরি করা নিয়ে অনেক কথা বলেছি যেগুলি পরিষেবার ক্ষেত্রে পজিশন দেখার ভালো উপায় একটি ইনকাম্বেন্ট পরিষেবার এই প্রশ্নগুলির উত্তরের জন্য মার্কেট অংশের বৈশিষ্ট্য কি সেই অংশের বিশেষ বিশেষ প্রয়োজন কি তাদের প্রয়োজন আজ কিভাবে মেটানো হচ্ছে কিভাবে এই মার্কেট অংশে আরো ভালো পরিষেবা দেওয়া যায় এই মৌলিক প্রশ্নগুলির গভীরে যাবার জন্য আপনি পাঠ্য বইয়ের চ্যাপ্টার 1 ও 2 পড়ুন এই আলোচনা গুলি সাপ্লিমেন্ট করার জন্য বইয়ে আলোচিত বিভিন্ন উদাহরণ দেখুন যা আমরা অলরেডি সপ্তাহ 1 ও 3 এ করেছি আমরা পরিষেবার ধারণা থেকে শুরু করতে পারতাম কিন্তু আপনি জানেন আমরা সবসময় এই নির্দিষ্ট কোর্সে গ্রাহক দিয়ে শুরু করি এই জন্যে আমরা গ্রাহক সেগমেন্ট সার্ভ করা নিয়ে কথা বলি তাদের কি প্রকার স্ট্র্যাটেজিক ভ্যালু প্রপোজিসন সার্ভ হচ্ছে ও আরো ভালো কি করা যেত পরবর্তী প্রশ্ন যা এটা থেকে উঠে আসে যে পরিষেবার ধারণা টি কি যা অফার করা হচ্ছে সুতরাং পরিষেবার ধারণা ও নির্দিষ্টভাবে এক্সেসের গুরুত্ব সুবিধা গ্রাহক সন্তুষ্টি টাচপয়েন্টে এক্সেলেন্স টাচপয়েন্ট কে বুঝতে গেলে সেটা ব্যর্থতা পয়েন্টও হতে পারে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ রিকভারি পয়েন্টও হতে পারে ব্যর্থতাকে কিভাবে সম্পর্ক স্থাপনের সুযোগে পরিবর্তন করা যায় ওই কারণে টাচ পয়েন্টস ও গ্রাহকরা যখন পরিষেবা ব্যবসার ফ্রন্টলাইন কর্মচারীর সম্পর্কে আসছে সেই সময় এটি সত্যের মুহূর্তে পরিণত হয় এই সকল ইস্যুর সম্পর্ক আছে প্রথমত পরিষেবার গুরুত্বপূর্ণ উপাদান কি কি যা দেওয়া হয়েছে বা দিতে হবে এবং সেটা বলতে হবে রেজাল্টের পরিপ্রেক্ষিতে আপনি মনে করতে পারেন আমরা বলে থাকি কেউ একটি পণ্য বা পরিষেবা কিনবার জন্য আগ্রহী নয় কাস্টমারেরা তাদের প্রয়োজন পূরণের জন্য কোন সমস্যা সমাধান করার উপায় খুঁজছে সুতরাংযদি রেজাল্টের পরিপ্রেক্ষিতেপরিষেবার উপাদানকে দেখা হয় মনে করুন সেই পরিষেবার ফ্লাওয়ার যা আমরা আলোচনা করেছিলাম পরিষেবার আর্কিটেকচার বোঝার জন্য সেটার কোর এবং পাপড়িগুলো আমরা আলোচনা করেছি কাস্টমার কি রেজাল্ট পাবে সেটা গভীরভাবে জড়িত এমপ্লয়ি কি ধরনের চ্যালেঞ্জ এর মোকাবেলা করছে তার সাথে পরিষেবার সামনের সারির কর্মচারীর কিছু নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেছি যেমন আবেগপূর্ণলেবার সীমাহীন পরিষেবা অনেক ধরনের চাহিদা ভূমিকা ও স্ক্রিপ্ট যা প্রতিক্রিয়াতে উৎপন্ন হয় এই সবগুলি সুতরাং চ্যাপ্টার 2 3 এবং 4 এই প্রশ্নের সঙ্গে জড়িত পুস্তকে আলোচনা ছাড়াও আমরা পরিষেবার লজিক নিয়ে গভীর আলোচনা করেছি যে ধারণা আজকের সকল ব্যবসাতে প্রাধান্য লাভ করেছে তারপর আমরা চ্যাপ্টার 2 3 ও 4 থেকে কিউ ব্যবহার করে আলোচনা করেছি পরিষেবার ডিজাইন ডেলিভারি ও মার্কেটিং এর উন্নতির জন্য কি চেষ্টা প্রয়োজন সুতরাং এই দুটি স্লাইড আমাদের চ্যাপটার 1 থেকে 4 পর্যন্ত নিয়ে যাবে এবার আমরা পরিষেবা পরিচালন এর উপর ফোকাস করব প্রসেস ডেলিভারি ইন্টারেকশন এর সাথে যুক্ত লোকজন পরিষেবার পরিবেশ এই সকল ইস্যু সুতরাং আমরা সংক্ষেপে আলোচনা করেছি ও সেশনের শেষে আবার আলোচনা করব অপারেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার সময় আমরা নতুন পরিষেবার উন্নতি নিয়ে আলোচনা করেছি আজ আমি এই নিয়ে আবার বলব এই সময় আপনি যদি শুধু ইনকাম্বেন্ট পরিষেবা ব্যবসার দিকে দেখেন তাহলে এই সেকশন এর মধ্যে চ্যাপ্টার 58 ও 9 দ্বারা কভার করা হয়েছে আমরা সংস্থার দক্ষতা পরিষেবার দক্ষতা বাজারের সুযোগের সিনেরজি দেখেছি এর উপর নির্ভর করে পরিষেবা ব্যবসার ডিজাইন করা হয়েছে অপারেশন স্ট্রাকচার মানব সম্পদ কন্ট্রোলের পরিপ্রেক্ষিতে স্থির করা হয়েছে অবশ্যই পরিচালনা স্ট্র্যাটেজিতে আমাদের তুলনামূলক রিসোর্স অ্যালোকেশন স্থির করতে হবে ও এই রিসোর্স অ্যালোকেশনের অগ্রাধিকার স্থির করার অনেক উপায় আমরা আলোচনা করেছি আমরা প্রতিযোগিতার ভূমিকা নিয়ে আলোচনা করেছি কম্পিটিটর এর অ্যাকশন এবং রিয়াকশন এর ভিত্তিতে করা স্ট্যাটিজি নিয়ে আলোচনা করিনি আমরা সেই স্ট্যাটিজি বেশি নিয়েছি যা পরিষেবার মান ক্রমাগত কস্ট কম করা প্রডাক্টিভিটি এসবের সঙ্গে যুক্ত পরিষেবা ব্যবসা পরিচালনার গেম থিওরি পার্সপেক্টিভ যেখানে আমরা নজর দেই কম্পিটিটর এর কাজে ও স্ট্র্যাটেজিক রেস্পন্সে যেটা আপনার পরিষেবা ব্যবসা দিতে পারে এই গেম থিওরি পদ্ধতি এখানে গভীরে আলোচনা করা হয়নি হয়তো ভবিষ্যতে কোন উন্নত পাঠ্যক্রমে আমরা এই দিকে এবং আরও তথ্য সঞ্চালিত অ্যানালিটিক্স সঞ্চালিত পরিষেবা ব্যবসার স্ট্রাটেজির দিকে নজর দেবো আমরা পরিষেবা ডেলিভারির ক্ষেত্রে প্রসেস ও প্রসেস এর সাথে লোকের ইন্টারেকশন নিয়ে অনেক সময় কাটিয়েছি আমরা শুধু লোকের ভূমিকা ও ইন্টারেকশন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি নি টেকনোলজি প্রসেস ও লোক কিভাবে এক প্রকারের ট্রাইকা বানাচ্ছে যা বিভিন্ন প্রকার পরিষেবার উন্নতির সঙ্গে সম্পূর্ণ নতুন পরিষেবা ইন্টারঅ্যাকটিভলি তৈরি করছে

আমরা আগের সেশানে কিছু উদাহরন নিয়ে আলোচনা করেছি চাহিদা বনাম ক্ষমতা ইস্যু নিয়ে অনেক আলোচনা করেছি কিভাবে পরিষেবা ব্যবসাতে এই বড় চ্যালেঞ্জের অর্থ অনিশ্চয়তা ও প্রায়ই আনপ্রেডিক্টেবল চাহিদা ও সেই পরিবর্তনশীলতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য পরিষেবার ক্ষমতা ও অপারেশন স্ট্রাটেজি নির্ণয় ভেরিয়েবল মূল্য নির্ধারণ ও ইল্ড ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আলোচনা মনে করুন আমি চ্যাপ্টার 8 ও 9 রিভিউ করার পরামর্শ দেব যাতে আমরা সেশনে কি আলোচনা করেছি ও সাপ্লিমেন্টারি পয়েন্ট কি কি আছে তা ভালো বুঝতে পারেন সুতরাং সেশনে যে আলোচনা গুলি করা হয়েছে তার সাথে চ্যাপ্টার 8 ও 9 মেলালে ইস্যুগুলোকে ভালো গভীরভাবে বুঝতে পারবেন কিভাবে গ্রাহককে ইনপুট ও আউটপুট উভয় প্রান্তে সংযুক্ত করে সম্পর্ক ও এডভোকেসির পক্ষে নিয়ে যাওয়া যায় পরিষেবা ডিজাইন নিয়ে আমাদের একটি নির্দিষ্ট আলোচনা ছিল গ্রাহককে কিভাবে ভ্যালু চেইন এর শুরুতে ও শেষে যুক্ত করা যায় ও কিভাবে এই কো অপশন লুপ সম্পূর্ণ করে প্রফেসর প্রল্লাথন রামস্বামী প্রস্তাবিত মডেলের ওপর আধারিত ওই আলোচনা মনে করুন পরিষেবা ব্যবসাতে কম এন্ট্রি ব্যারিয়ার অথবা অধিক প্রতিযোগিতার কারণে গ্রাহকের কম সুইচিং কস্ট এর সমস্যা নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি গ্রাহকের জীবন ভর ভ্যালু ও বিভিন্ন কস্ট স্তরের গ্রাহককে বোঝা নিয়ে আলোচনা করেছি যাতে আমরা তার সাথে পরিষেবার বিভিন্ন স্তর কে মেলাতে পারি সুতরাং পরিষেবা ও গ্রাহকের ভ্যালু মেলানো পরিষেবার ঐ সকল বৈশিষ্ট্য যেমন ইন্টানজিবিলিটি ও হেতেরোজেনিতির কারণে পরিষেবার স্ট্যান্ডার্ডাইজেশনের সমস্যা নিয়ে আলোচনা করেছি আমরা রেসপন্স স্ট্রাটেজি নিয়েও আলোচনা করেছি যেখানে আমরা নতুন মডিউল তৈরি করি মডিউল 1234 এবং কিভাবে এই স্ট্যান্ডার্ড মডিউল গুলি একে অপরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার পরিবর্তনশীলতার রেসপন্স করে একটি স্ট্রাটেজি নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি যা সেলফ সার্ভিস অথবা টেকনোলজির সাহায্যে সেবার উন্নতি

আমরা চর্চা করেছিলাম যে এই সকল মডিউল উপলব্ধ থাকলে এই সকল মডিউলের সংযোজন বিভিন্ন প্রকার অটোমেশনের মাধ্যমে করা যায় যাতে পরিষেবা বিতরণে নির্দিষ্ট ব্যক্তি বা কর্মীদের অংশ কমানো যায় আমরা হাইলাইট করেছি কিছু পরিষেবাতে অটোমেশনে বেশি লাভ হতে পারে কিন্তু কিছু পরিষেবাতে অটোমেশনের প্রভাব উল্টো হতে পারে এই প্রতিযোগিতামূলক স্ট্রাটেজি যার সামগ্রিক কস্ট লিডারশিপ ও ডিফারেন্সিয়েশনের সঙ্গে যুক্ত পরিষেবা স্ট্রাটেজির সঙ্গে সম্পর্ক আছে তার জন্য চ্যাপ্টার 10 এবং 11 রেলেভেন্ট হবে ডিফারেন্সিয়েশন চালিত পরিষেবা স্ট্রাটেজিতে অবশ্যই মনে রাখার মতো টেনজিবিল উপলক্ষ খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড পরিষেবাতে বিভিন্ন উপায়ে কাস্টমাইজিং করা আমরা চাহিদা অনুযায়ী অনেকের জন্য কাস্টোমাইসেশন নিয়ে আলোচনা করেছি এটি একটা খুব ভালো উদাহরণ অথবা এই সব ফাস্টফুড জয়েন্ট যাদের স্ট্যান্ডার্ড ব্লক আছে এই প্রকার ফ্রেঞ্চ ফ্রাই বা বার্গার পিৎজা যেগুলি সেমি প্রিপেয়ার্ড লেভেলে থাকে আরও বহু জিনিস তার সঙ্গে যুক্ত করা যায় যেমন টপিং বা সস বা কোন উপাদান যাতে পরিষেবার বিভিন্ন বিকল্প তৈরি হয় ডিফারেন্সিয়েশন চালিত স্ট্র্যাটেজিতে আমরা কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং কনফিডেন্স তৈরি করা এবং সেটা দেখানো সলিডিটি ও নির্ভরতার ধারণা তৈরি করা সুতরাং অ্যাসিওরেন্সর আঁধারে কোয়ালিটির প্রজেকশন রিলায়েবিলিটির প্রজেকশন ব্র্যান্ড ইমেজ পরিষেবা ব্র্যান্ডের বিশিষ্টতা তৈরি করে ফোকাস স্ট্র্যাটেজি কিভাবে বায়ার গ্রুপের অথবা যে পরিষেবা দেওয়া হচ্ছে তার ভিত্তিতে তৈরি হয় তা নিয়ে আলোচনা করেছিযেমন অরবিন্দ আই কেয়ার অথবা ভৌগোলিক আধারিত ফোকাস দিল্লি মেট্রো অথবা মাদার ডেয়ারি অথবা বায়ার গ্রুপ আধারিত পরিষেবার ফোকাস যেমন জলবায়ু সেনার জন্য আবাসিক ব্লক ও পরিষেবা তৈরি করা বায়ু সেনা ও নৌ সেনার লোকেরা আমরা আলোচনা করেছি IHIP সত্বেও বরং পরিষেবার এই নেচার থেকে তৈরি হয়েকিভাবে পরিষেবার ক্ষেত্রে এইগুলি গ্রাহকের পছন্দের ক্রাইটেরিয়া হিসাবে উঠে এলো এই এই ব্যাপারে আমি বলতে চাই যখন আমরা প্রাইস নিয়ে কথা বলি দয়া করে প্রাইস ইলাস্টিসিটি ও তার ধারণা নিয়ে আরো একটু পড়াশোনা করবেন ভেরিয়েবল প্রাইস নির্ধারণ ইল্ড ম্যানেজমেন্ট বিষয় যা আমরা বিশদে আলোচনা করেছি এবং পুস্তকে চ্যাপ্টার 1213 এবং 14 তে উপলব্ধ এইজন্য এর প্রত্যেকটিতে অ্যাভেলেবলিটি কনভেনিয়েন্স এবং নির্ভরতার গুরুত্ব যা পাঁচটি ডাইমেনশনের SERVQUAL টেনজিবিলিটি এমপ্যথি অ্যাসুরেন্স রিলায়াবিলিল্টি রেসপন্স লেভেল আধারিত সুতরাং প্রাইস এবং কোয়ালিটি একসঙ্গে মিলিয়ে দেখা উচিত বাস্তবে কোয়ালিটি ও রেপুটেশন পারস্পরিক সম্পর্ক যুক্ত এটাও আমরা আলোচনা করেছি সেইজন্য পরিষেবা কোয়ালিফায়ার অথবা পরিষেবা কোয়ালিটির চ্যাপ্টার 1213 ও 14 এর চর্চাতে আমি আপনাকে বিশেষরূপে লয়ালটি চক্র পড়ে দেখতে অনুরোধ করছি লয়ালটি চক্র বিষয়টি ও ওই আকর্ষণীয় ডায়াগ্রাম পুস্তকে দেওয়া আছে এবং আমরাও সেশন করার সময় দেখিয়েছি এটি 354 থেকে 362 পাতাতে রয়েছে অনেক দিক থেকে এই বিশেষ ডায়াগ্রাম টা এই পাঠক্রমের মূল বার্তা পরিষেবা ম্যানেজ করার বেস্ট প্রাক্টিস এবং যে পরিষেবাগুলি জিতবে সেইটা দেখায় আজকের বর্ণনার শেষ অংশ 1991 এর একটি আকর্ষণীয় গবেষণা কিন্তু আজ 25 বছর পরেও ভ্যালিড এই গবেষণা পত্রটি চেস ও হায়েস দ্বারা স্লোন ম্যানেজমেন্ট সমীক্ষাতে 1991 এর বসন্তকালীন সংখ্যায় প্রকাশিত হয়েছিল তারা এটিকে চারটি স্টেজে দেখিয়েছেন যাকে আপনি পরিষেবা ব্যবসার ম্যাচুরিটি মডেল বলতে পারেন সবচেয়ে নিচের স্তরে ও একে 1234 রূপে দেখা উচিত মানে অ্যাসেন্ডিং ক্রমে 1234 দেখা উচিত একদম নিচের স্তরে যেখানে পরিষেবা ব্যবসা শুধু পরিষেবার জন্যই আছে গ্রাহক সেই পরিসেবা বিকল্পের অভাবে নেয় যেমন ছাত্রদের হলঘরে কোনো ক্যান্টিন যেখানে কাছাকাছির মধ্যে একমাত্র এই ক্যান্টিনই আছে সে ক্ষেত্রে তাদের পরিষেবার মান দারুন না হলেও কাছে হওয়ার সুবিধার কারণে তারা ঐ ক্যান্টিন পরিষেবাই নিতে থাকে সেখানে অপারেশন অনেকটাই প্রতিক্রিয়াশীল ও কস্ট পরিষেবার মানকে প্রভাবিত করে পরিষেবার কোয়ালিটি পরিবর্তন হতে থাকে আগে থেকে কোন অনুমান করা যায় না পরবর্তী স্তর যা চেস ও হায়েস দ্বারা জার্নিম্যান বলা হয় যেখানে গ্রাহক এই ধরনের পরিষেবা ব্যবসার প্রতি আম্বিভালেন্ট এখানে অপারেশন মাঝামাঝি ধরনের প্রেরণাদায়ক কিছু নেই তারা কিছু গ্রাহকের প্রত্যাশা পূরণ করে এক কি দুটি ডায়মনসনে ভালো হতে পারে বাস্তবে এই পাঠ্যক্রমে আমরা যা আলোচনা করেছি তা কোন বিশেষ কমপিটেন্স তৈরি করার জন্য তৃতীয় এবং চতুর্থ স্তরের দিকে যাত্রা সম্পর্কে যেখানে গ্রাহক পরিষেবা কোম্পানির খোঁজ করবে কোম্পানি তাদের সুনাম ধরে রাখার জন্য গ্রাহক সন্তুষ্টি ও রেফারেলর রেকর্ড ওই TEARR উপাদানের মাধ্যমে তৈরি করে আমরা পরবর্তীতে স্তরে এটাও আলোচনা করেছি এটি সেই স্তর যা চেস ও হায়েস বলেছে ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা ডেলিভারি যাকে আমরা গ্রাহক এডভোকেসি স্তর বলেছি সুতরাং আমি বলব এটি রিলেশনশিপ স্তর এবং এটি গ্রাহক এডভোকেসি স্তর সুতরাং এই লেনদেনের স্তর থেকে এই পাঠ্যক্রম সময় ওই স্তরে যাওয়ার কথা বলেছে যেখানে অপারেশন ক্রমাগত উন্নত হবে পার্সোনাল ম্যানেজমেন্ট থাকবে ও সিস্টেম যা চরম গ্রাহক ফোকাস কে সমর্থন করে সেখান থেকে এটা যেখানে যায় সেখানে অপারেশন প্রায় সেল্ফ লার্নিং এবং সেল্ফ ইনোভেটিং যাতে সামনের সারির লোকেদের লোকেরা যাদের ইনোভেশন করার জন্য কাঠামো স্বাধীনতা এবং উৎসাহ থাকে তারা টাচ পয়েন্ট আরো বেশি সন্তুষ্টির নতুন মুহূর্ত তৈরি করে তাই সত্তের সত্যের মুহূর্ত এক্সেলেন্সের মুহূর্তে পরিণত হয় সুতরাং এইখানে অবশ্যই আমরা উপভোগের পরের ধারণা গ্রাহকের প্রত্যাশার থেকে অনেক ভালো বানাবার চেষ্টা করছি এখানে আমরা গ্রাহক ডিলাইট ও ক্রমাগত উন্নতি করি আমাদের আগের ডায়াগ্রামে সবকিছুই মোটামুটি ফ্রন্ট সাইড বা গ্রাহক মুখোমুখি দিক সম্বন্ধে ছিল একইভাবে আমরা আলোচনা করেছি শ্রেষ্ঠ পরিষেবা ব্যবসাতে সেরভাকশন মডেল খুব গুরুত্বপূর্ণ সিমলেস সংযোগ থাকতে হবে এবং সামনের সারির এক্সেলেন্স এর স্তর পিছনের সারির এক্সেলেন্স এর স্তর দিয়ে যেন কমপ্লিমেন্ট করা হয় সুতরাং ব্যাক অফিস ফ্রন্ট অফিস এর মতই মূল্যবান এটি ইন্টিগ্রাল ভূমিকা পালন করে অপারেশন প্রায়েই বাস্তবে সামনের স্তরের এক্সেলেন্স কে চালিত করে আপনি মনে করতে পারবেন আমরা কেন বলেছিলাম পরিষেবা ব্যবসাতে অপারেশন এক্সেলেন্স হল সবচেয়ে ভালো মার্কেটিং সুতরাং কর্মচারীরা একটা নেগেটিভ কনস্ট্রেনট থেকে পরিবর্তিত হয়ে এফিশিয়েন্ট রিসোর্স তৈরি হয় তারা ইনোভেটিভ ক্রিয়েশন উৎসমুখে পরিণত হয় তৃতীয় এবং চতুর্থ স্তরে প্রযুক্তিবিদ্যার ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রে আপনি রিয়াক্টিভ অ্যাপ্রোচের বদলে প্রো অ্যাকটিভ অ্যাপ্রচ দেখবেন সুতরাং টেকনোলজি এইসব সংস্থায় প্রতিযোগিতামূলক প্রেসার এর জন্য চাপিয়ে দেওয়া হয়নি বরং টেকনোলজিকে এডপ্ট করে তারা পরিষেবার নতুন স্তর তৈরি করছে যাতে কম্পিটিশনের থেকে আগে থাকা যায় এই প্রসঙ্গত জানিয়ে রাখি এই ধরনটাই আপনি কোন ভাল ব্যাংকে ভালো খাদ্য ও পানীয়ের আউটলেটে ভালো স্বাস্থ্যপরিসেবা কেন্দ্রে এটাই দেখেন সুতরাং ফ্রন্ট টাচ পয়েন্ট থেকে শীর্ষ ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত লয়ালটি ও সম্পর্ক তৈরির মাধ্যমে গ্রাহক এডভোকেসি তৈরি করেপরিষেবা শুধুমাত্র উপলব্ধ থেকে বিশ্বমানে আমরা যেতে দেখেছি এখন আপনার সঙ্গে পয়েন্টগুলি চর্চা করার জন্য আমার 5 মিনিট অতিরিক্ত লাগতে পারে কিন্তু নতুন উৎকৃষ্ট পরিষেবা ব্যবসা তৈরি করার জন্য দ্রুত 5 পদক্ষেপ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব সুতরাং আপনাকে শুরু করতে হবে যে আপনি গ্রাহকের কোন ব্যথার জায়গায় হাত দেবেন কোন সমস্যা সমাধান করতে চাইছেন গ্রাহক থেকে শুরু করুন গ্রাহকের বক্তব্য শুনুন গ্রাহককে স্টাডি করুন গ্রাহকের প্রতি এমপ্যাথি দেখান একটি এমপ্যাথির ম্যাপ তৈরি করুন একটা পরিষেবা তৈরি করে তারপরে গ্রাহকের দিকে না তাকিয়ে কাস্টমারের পার্সপেক্টিভ থেকে দেখুন তার কি দরকার তার কিরকম সার্ভিস দরকার সুতরাং এই এন্ড থেকে শুরু করুনএমপ্যাথির ম্যাপ তৈরি করুন কাস্টমারের সমস্যা কি এবং তার জন্য আপনি কি সমাধান তৈরি করছেন এবং এই নতুন সার্ভিস এর ডিজাইন তৈরি করতে গিয়ে আপনি তার প্রভাব কল্পনা করার চেষ্টা করতে পারেন এই স্টেজে আপনার কাছে একাধিক সমাধান থাকতে পারে সেই সমাধান গুলো লেখার চেষ্টা করুন এবং তার সাথে তার কন্টেক্সট গুলোকেও সমাধান স্থান যেখানে 1 2 3 বিকল্প থাকতে পারে ও তার সাথে ম্যাচ করান কনটেক্সটের জায়গাগুলো যখন আপনি এটা করবেন আপনার মূল প্রশ্নের প্রতি আবার তাকাতে হতে পারে এই অনুশীলনে গ্রাহকের প্রতি এমপ্যাথি ও সমস্যার প্রতি এমপ্যাথির খোঁজে সম্ভাব্য সমাধান কল্পনা করা থেকে শুরু হয় প্রত্যেকটি সম্ভাব্য সমাধানের কন্টেক্সটে সবথেকে অধিক তিনটি ইন্সাইট সিলেক্ট করতে হবে এটা হলে কি হবে এই প্রশ্ন করে সেই জন্য প্রথমে আমরা বোঝার চেষ্টা করি গ্রাহকের সমস্যা ও কষ্ট কোথায় এইখানে আমরা "এটা হলে কি হবে" এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে সমাধানের তিনটি থিম তৈরি করতে পারি পরিষেবার ডিজাইনের তিনটে থিম তৈরি করতে পারি সার্ভিস ভ্যালু প্রপোজিশন এর তিনটে থিম তৈরি করতে পারি যা আমরা সর্বাধিক তিনটি বাক্যে বর্ণনা করব তারপর একে একে আমরা এই সবগুলোকে একত্র করতে পারি প্রথমে আমরা যে ধরনের কাস্টমারকে টার্গেট করতে চাইছি তার একটা ভাবমূর্তি বানিয়ে গ্রাহককে এই স্তরে পার্সেন্টেজ সংখ্যা রূপে এজ গ্রুপ হিসাবে কিংবা কোন সংখ্যা হিসাবে চিন্তা করোনা একটা বাহ্যিক গঠন দাও গ্রাহকের একটা নকশা আকো বোঝার চেষ্টা করো কিশোরীটির কিসের প্রয়োজন ও ব্যাক্তির বর্ণনা তৈরি করো তার হতাশা বোঝার চেষ্টা করে ও নিজের পরিষেবার প্রেরণা খোঁজো এটি অনেক ডিজাইন গুরু দ্বারা প্রস্তাবিত একটি আকর্ষণীয় পথ যা চিন্তা প্রয়োগের ডিজাইন আমরা একটি ছোট প্রচার বিজ্ঞাপন লিখি 3 অথবা 5 শব্দের দুটি বাক্য যা আপনি যে গ্রাহককে ডেভেলপ করতে চাইছেন তার ব্যক্তিত্বের ব্যাপারে হবে এটি বাস্তবে আপনার টার্গেট গ্রাহকের একটা সম্পূর্ণ চিত্র আপনাকে দেবে আপনার নতুন পরিষেবা ব্যবসার জন্য তিন প্রকার বিকল্প বিষয় বানিয়েছেন আপনার টার্গেট গ্রাহককে একটি আকার ও ব্যক্তিত্ব দিয়েছেন এখন আপনি বলতে পারেন এই আমার গ্রাহক এবং এই গ্রাহকের জন্য আমার কাছে এই ভ্যালু প্রপোজিশন আছে এরপরে অবশ্যই আপনি আরও সাক্ষাৎকার করতে পারেন একটি স্টোরি বোর্ড বিকশিত করুন আজ কি এবং এরকম করলে কি রকম হবে এই ভাবনা থেকে নতুন পরিষেবা প্রস্তাব অথবা নতুন পরিষেবা ডিজাইন তৈরি করুন এটি পরিষেবা ব্যবসার ম্যানেজমেন্টে ৫ মিনিটের সংযুক্তি সম্ভবত ডিজাইন চিন্তাধারার এই সামগ্রীক অ্যাপ্রচ এবং তার প্রয়োগ একটি নতুন প্রডাক্ট এ নতুন পরিষেবায় নতুন ব্যবসা ডেভলপমেন্টে নতুন ভেনচার সৃষ্টিতে অন্য পাঠ্যক্রমে থাকবে যখন আমরা আবার মিলিত হবো আমি আশা করি আমার মত আপনারাও এই পাঠক্রম উপভোগ করেছেন এবং আপনাদের অনেকেই পরীক্ষার জন্য রেজিস্টার্ড হবেন সৌভাগ্য উপভোগ করুন